ম্যানেজিং পরিষেবার পরিপ্রেক্ষিতে আজ ম্যানেজিং পার্টনার রিলেশনশিপ নিয়ে আলোচনা করবো আমরা আগেই গ্রাহকের সঙ্গে সম্পর্ক এবং সব ব্যবসাতেই সম্পর্ক তৈরি করার প্রয়োজনীয়তা নিয়ে গভীরে আলোচনা করেছি কিন্তু আজ ম্যানেজিং পার্টনার রিলেশনশিপের সাথে সাথে যেটা পরিষেবা ব্যবসাতে ততটাই গুরুত্বপূর্ণ যতটা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট কারণ আজকের আলোচনাতে দেখবেন অনেক সময় পার্টনারশিপ ও কাস্টমারশিপ ওভারল্যাপ করে এবং একে অপরের মধ্যে ছড়িয়ে যায় সুতরাং সমসাময়িক ইস্যুর পরিপ্রেক্ষিতে এ আজ আমরা পুরো বিশ্বে উঠে আসা পরিষেবার ইকোসিস্টেম নিয়ে আলোচনা করব সুতরাং আজ আমরা প্রথমে প্রচলিত সাপ্লাই চেইন দেখব যেখানে একজন পরিষেবা প্রোভাইডার ও একজন গ্রাহক আছে যখন আগে আমরা রিলেশনশিপ ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করেছি তখন আমরা P থেকে C রিলেশনশিপ ম্যানেজমেন্টের কথা বলেছি ও আমি শুধু বাই ডাইরেকশনাল চিহ্ন জুড়েছি কারণ এটা এক প্রকার ইন্টারেক্টিভ রিলেশনশিপ কিন্তু আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে যা হচ্ছে এই রিলেশনশিপ যেটা আগে ব্যাকগ্রাউন্ডে ছিল বর্তমানে তা সমগ্র রিলেশনশিপের স্পষ্ট আওতার মধ্যে চলে এসেছে সুতরাং এই প্রকারের সরল রেখায় লিংকেজ এর বদলে আপনি এই প্রকারের নেটওয়ার্ক অধিক দেখছেন আমি আগেই আলোচনা করেছি নেটওয়ার্কের গুরুত্ব ও নেটওয়ার্ক কিভাবে সব ব্যবসাতে বিশেষত পরিষেবা ব্যবসাতে বদল ঘটাচ্ছে আপনি দেখবেন এটি একটি ডায়াগ্রাম যেটা পদ্ধতির ভিত্তিতে বানানো ও আমরা শীঘ্র এরূপ ঘটনা অথবা উদাহরণ এখানে দেখব ফান্ডামেন্টালি যা এখন ঘটছে আপনি দেখবেন আমরা P মানে পরিষেবা প্রোভাইডার কে কেন্দ্রে রেখেছি যার অর্থ এরা অনেক পরিষেবা সাপ্লাইয়ারের মাঝখানে মধ্যস্থতা করছে যারা নিজেরাই পরবর্তী লেবেল সাপ্লাইয়ারের সাথে নোড হিসাবে আছে এবং এটি এক ধরনের সেন্ট্রাল নোড যা গ্রাহক ও অন্য সব প্রকার গ্রাহককে জোড়ে উদাহরণ হিসেবে আপনি এটিকে কোনো হলিডে ডেস্টিনেশনে বড় হোটেল মনে করুন সুতরাং এটি কোন হলিডে ডেস্টিনেশনে বড় হোটেল এটি মূল পরিষেবা প্রোভাইডার হতে পারে অথবা পরিষেবা প্রোভাইডার এর হাব হবে এখন গ্রাহক এই পরিষেবা প্রোভাইডারের সঙ্গে জুড়বে আপনি জানেন তারা ফ্যামিলির সঙ্গে যেতে পারে গ্রুপে যেতে পারে এটি একপ্রকার বিজনেস কনভেনশন হতে পারে একটি ক্রিকেট টিম হতে পারে যারা কোথাও যাচ্ছে গ্রাহক 1 বা 2 বা 3 তারা নিজেরা বা সবাই মিলে তারা একটি নেটওয়ার্ক রিপ্রেজেন্ট করে হলিডে ডেস্টিনেশনে যে হোটেল আছে সেখানে হোটেল পরিষেবার সাথে যুক্ত সাপ্লায়ার থাকবে যেমন তারা খাদ্য এবং পানীয় সাপ্লায়ার হতে পারে এমন সাপ্লায়ার হতে পারে যারা সহায়ক পরিষেবা অথবা অ্যাসোসিয়েটেড পরিষেবা যেমন স্থানীয় পর্যটন যাতায়াতের ব্যবস্থা ইত্যাদি প্রোভাইড করবে সুতরাং এর ফলে আমরা দেখছি এই হোটেল এয়ার্লাইনস রেস্তোরাঁ এইসব আসলে এই হাব ও স্পোক এর মত থাকছে না যেখানে এই ডেস্টিনেশন হোটেলকে একপ্রকার হাব হিসেবে দেখছি কিন্তু পরের ডায়াগ্রামে আমরা গ্রাহককে দেখছি ও আমরা বুঝেছি বাস্তবে এটা এক প্রকার নেটওয়ার্কের মত কাজ করে যেখানে ধরুন একটি নির্দিষ্ট ডেস্টিনেশন গোয়া সেখানে হোটেল এয়ারলাইনস রেস্তোরা মনোরঞ্জনের অ্যাক্টিভিটি ট্রান্সপোর্ট কোম্পানি আছে সব প্রকার পরিষেবা গ্রাহককে ইকোসিস্টেমের সঙ্গে ও এই নির্দিষ্ট ডেস্টিনেশন এর সঙ্গে জোড়ার জন্য এখানে ট্রাভেল এজেন্ট এর সাথে যুক্ত ট্যুর অপারেটর থাকছে এটা এক প্রকার কানেকশন আবার বড় ট্যুর অপারেটররা বিভিন্ন স্থানে শাখা অফিসের মাধ্যমে পার্টনার ছাড়াই নিজেদের অফিসের মাধ্যমে কাজ চালায় এইভাবে একটি নেটওয়ার্ক আরেকটি নেটওয়ার্কের সঙ্গে জুড়ে যায় আজকের দিনে টেলিফোন ও ইন্টারনেটের মাধ্যমে একটি নেটওয়ার্ক পণ্যটির সাথে ডাইরেক্টলি যুক্ত হতে পারে একটি সিঙ্গেল চ্যানেলের বদলে ধরুন এখানে আমি একটা নেটওয়ার্ক দেখাচ্ছি আমি ইচ্ছে করে কিছু নন লিনিয়ার অংশ এখানে বানাচ্ছি আর ধরুন এটা আরেকটা নেটওয়ার্ক এখানে কোন স্পষ্ট হাব এবং স্পোক নেই এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে একাধিক কানেকশন হতে পারে কিছু কানেকশন কোন একটি নোডের মাধ্যমে যেতে পারে কিছু কানেকশন ডাইরেক্ট হতে পারেএকজন গ্রাহকের পক্ষে আজ যেটা খুব ইজি আগে যে লজিস্টিক ব্যবহার হতো সেটা খুব জটিল ছিল সেই জন্য লোকে ট্রাভেল এজেন্ট এর কাছে যেত ট্রাভেল এজেন্টরা লোকাল ট্যুর অপারেটরদের কাছে যেত এবং তারা এই পরিষেবা গুলিকে একত্রিত করে নিত আজকে ইন্টারনেট একটি দক্ষ এবং শক্তিশালী এগ্রিগেটের সুতরাং বহু গ্রাহক বহু সাপ্লিয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারে ও বিভিন্ন পরিষেবা কে এগ্রিগেটেড করা যায় যা ব্যবহার করা যাবে এর অর্থ লিনিয়ার পার্টনার রিলেশনশিপ থেকে পরিষেবা ইকোসিস্টেম তৈরি হবে একেই আমি পরিষেবা ইকোসিস্টেম বোঝাতে চেয়েছি অন্যপ্রকার পরিষেবা ইকোসিস্টেম ও আজকাল উঠে আসছে তারা আগেও ছিল কিন্তু ব্যাকগ্রাউন্ডে থাকতো কিন্তু এখন তারা স্পষ্ট এতে ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড এর মধ্যে বিভেদ গুলো মুছে যাচ্ছে উদাহরণস্বরূপ একটি নতুন বাড়ি কেনার ক্ষেত্রে যে পরিষেবা যেখানে বায়ার সেলার আছে আগে এই ধরনের পরিষেবার অনেকটা গ্রাহকের কাছে অদৃশ্য ছিল কারন মাঝখানে একজন এস্টেট এজেন্ট থাকতেন যিনি বায়ার সেলারের মধ্যে যোগসূত্র ছিলেন একটি কম্প্রিহেনসিভ পরিষেবা দেবার জন্য তার অন্য রিলেশনশিপ ছিলো আজকের দিনে গ্রাহক ও সেলার উভয়ই জানে এই ইকোসিস্টেমে অন্য প্লেয়ার ও আছে এখানে লোন প্রোভাইডার টেলিকম সার্ভিস প্রোভাইডার আছে এরকম লোক আছে যারা প্যাকিং ফরওয়ার্ডিং রিমুভাল এ সাহায্য করবে জল বিদ্যুৎ পোস্ট অফিস যা একজন গ্রাহককে নতুন জায়গায় ঘর বসাতে সাহায্য করবে মালিকানা বদলানোর ক্ষেত্রে দুপক্ষের আইনজীবী ল্যান্ড রেজিস্টার ও সার্ভেয়ার প্রয়োজন পড়বে এর মধ্যে অনেক সম্পর্ক আপনি দেখেছেন তারা ক্রিসক্রস যাচ্ছে গ্রাহকরা আগের মতো এস্টেট এজেন্টের সঙ্গে সরাসরি কথা বলতে পারে গ্রাহক সরাসরি সেলারের সঙ্গে কথা বলতে পারে কারণ ওয়েব বেসড এস্টেট এজেন্টদের অনেকে বায়ার সেলার সরাসরি কথা বলতে দেয় গ্রাহক লোন প্রোভাইডারের সঙ্গে কথা বলবে সেলার যদি একজন হাউসিং ডেভলপমেন্ট কর্পোরেশন হয় তারাও গ্রাহক যাতে সহজে লোন পায় তার জন্য সরাসরি লোন প্রোভাইডার এর সঙ্গে কথা বলতে পারেসেই নির্দিষ্ট প্রজেক্টটি লোন প্রোভাইডার দ্বারা সার্টিফাইড হতে পারে এর মধ্যে অনেক ইস্যু যেমন গ্রাহকের আইনজীবী সেলার স্বয়ং অনেক সংখ্যক গ্রাহককে লিগেল এজেন্সি ও ল্যান্ড রেজিস্ট্রি কাজ গুলি একসাথে করে দেওয়ার জন্য কম্পোজিট পরিষেবা দিতে পারে সুতরাং এটা একটা অতিরিক্ত পরিসেবা দিচ্ছে এই হাউসিং ডেভলপমেন্ট কর্পোরেশন মানে তারা বিক্রি করা ছাড়াও এস্টেট এজেন্টের কাজ ও করছে এরা একসাথে বিভিন্ন পরিষেবা প্রোভাইড করছে যেটা আগে আলাদা আলাদা লোকেরা করত সেলার ডেভলপমেন্ট এজেন্সি দ্বারা আজকের দিনে তাই যুক্তিসঙ্গত খরচে এফিশিয়েন্টলি ও কার্যকরী ভাবে এই কম্পোজিট পরিষেবা প্রদান করা সম্ভব বিভিন্ন প্রকার যোগাযোগ প্রযুক্তি ও ফেসিলিটি উঠে আসার জন্য এখান থেকে আমরা দেখছি যে কিছু নেটওয়ার্ক উঠে আসে যেগুলি ইকোসিস্টেম রূপে কাজ করে অ্যালায়েন্স রূপে কাজ করে অবশ্যই পার্টনার A পার্টনার B এর মধ্যে ইকোসিস্টেমের অংশ হবার জন্য স্ট্র্যাটেজিক ও কালচারাল সামঞ্জস্য হওয়া প্রয়োজন এটা স্বয়ং খুব ইন্টারেস্টিং ক্ষেত্রপরিষেবার ইকোসিস্টেম বিশেষ করে ডিজিটাল পরিষেবা ইকোসিস্টেম কিভাবে উঠে আসে একটি ডিজিটাল ইকোসিস্টেম সফল হবার জন্য কি বৈশিষ্ট্য প্রয়োজন ব্যর্থ হওয়ার সম্ভাবনা কোথায় যেগুলি আটকানো উচিত এইসব ইন্টারেস্টিং বিষয় যার উপর আপনি ওয়েব সার্চ করতে পারেন কিছু ইন্টারেস্টিং লেখা দেখতে পারেন এর মধ্যে কিছু আমার লেখা সুতরাং আপনি ডিজিটাল বিজনেস ইকোসিস্টেম বা ডিজিটাল সার্ভিস ইকোসিস্টেম সার্চ করুন এবং লক্ষ ভ্যালু বিশ্বাস কন্ট্রোল ও পদ্ধতির গুরুত্ব দেখতে পারেন হার্ড এবং সফট দুরকম ইস্যু আছে পরিষেবার নেটওয়ার্ক তৈরি ম্যানেজ ও বিস্তারের জন্য উভয়ই প্রয়োজন এটি গ্লোবাল আউটসোর্সিং ও অংশীদারদের নেটওয়ার্কিং পরিষেবা ইকোসিস্টেম এর উঠে আসা এই সব মিলিয়ে দেখানো একটি ছবি সুতরাং আমরা এই ডায়াগ্রাম কে সার্ভিস ইকোসিস্টেম বলতে পারি এখানে সেটার সাথে আমি গ্লোবাল শব্দটি জুড়ে দিচ্ছি আমি পরের লেকচারে এটি আরো গভীরে আলোচনা করব আজ শেষ করার আগে শুধু কিছু ইন্টারেস্টিং বৈশিষ্ট্য ও উদাহরণ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করব গ্লোবাল নেটওয়ার্ক স্ট্র্যাটেজিতে আমরা দেখি মানুষ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এইসকল ইকোসিস্টেমে প্রবেশ করে সেটা কোন মার্কেট পাওয়ার জন্য হতে পারে কোন রিসোর্স পাওয়ার জন্য হতে পারে আবার কোন স্ট্র্যাটেজিক অ্যাসেট বা কম্প্লিমেন্টারি অ্যাসেট জোগাড় করার জন্য হতে পারে উদাহরণ হিসেবে কোন একটি হোটেলের যেমন লোকাল ট্যুর অপারেটর বোট অপারেটর বা এক্সকার্শন অপারেটরের সঙ্গে অ্যালায়েন্স থাকতে পারে কারণ বাস্তবে এই অ্যালায়েন্সটি মার্কেট বা রিসোর্স পাওয়ার জন্য অথবা স্ট্র্যাটেজিক অ্যাসেট ভাগ করে নেওয়ার জন্য কখনো কোন সাপ্লায়ারের বিশেষ যোগ্যতার কারণে এফিশিয়েন্সির জন্য ও হতে পারে এর অর্থ পরিষেবার কোন ভাগ টি কোন পার্টনার সবথেকে এফিশিয়েন্টলি করতে পারবে সেই হিসাবে পুরো পরিষেবাটি বিভক্ত করা হবে এর ভিতর ব্যাকগ্রাউন্ডে কিছু ইস্যু থাকবে যেমন কালচারাল প্রভাব প্রযুক্তির হস্তান্তরসংস্থার কাঠামো সংক্রান্ত ও পার্টনার সাব কন্ট্রাক্টরদের অবস্থান বাছাই করা প্রভৃতি আসুন আমরা এই বিষয়ে আরো গভীরে যাই আমরা যেটা বলতে চাইছি যে বহু পরিষেবা প্রোভাইডার মিলে এক প্রকার ইকোসিস্টেম গড়ে তোলে গ্রাহকের ইকোসিস্টেমের সঙ্গে এতে গ্রাহক থাকে তাদের পরিবার থাকে তাদের বন্ধুবান্ধব থাকে তাদের বিজনেস গ্রুপ থাকে সুতরাং গ্রাহক ও সহায়ক গ্রাহক এবং পরিষেবা প্রোভাইডার ও সহায়ক পরিষেবা প্রোভাইডার থাকবে পরিষেবা সহায়ক সম্পর্কে আমরা প্রথমে যে ডায়াগ্রাম টা দেখেছিলাম সেখানে এটি এক প্রকার হাব স্পোক রিলেশনশিপ ছিল কিন্তু আমরা যেরকম আলোচনা করেছি একদিকে যেমন পরিষেবা প্রোভাইডারের কন্সটেলেশন থাকতে পারে অন্যদিকে গ্রাহকদের কন্সটেলেশন এর সঙ্গে তাদের ইন্টারেকশন হতে পারে কিন্তু এই সকল রিলেশনশিপ দেখতে যদিও কিছুটা ফাজি সেটিং লাগছে কিন্তু পরিষেবার ডিজাইন এবং কিছু নিয়ম থাকা দরকার না হলে টেকনিক্যাল নেটওয়ার্ক ঠিকমতো কাজ করবে না পরিষেবা ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ যেখানে জিনিসপত্র এবং তথ্যের আদান প্রদান হয় আমরা অবশ্যই দেখবো ডিজিটাল ব্যবসার ইকোসিস্টেম বা ডিজিটাল পরিষেবা ইকোসিস্টেম তারা খুব সফল যখন পরিষেবা অনেকটাই তথ্যের আদান প্রদান ইনফরমেশন অবশ্যই আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে উদাহরণস্বরূপ একটি নির্দিষ্ট দ্বীপে যাওয়ার জন্য একটি নির্দিষ্ট নৌকায় আসন খালি আছে কিনা সেই তথ্যটি ফাইনালি একটি ম্যাটেরিয়াল এট্রিবিউট এ পরিণত হতে পারে তবুও বেশিরভাগ লেনদেন তথ্য হস্তান্তরের উপর আধারিত এটি দুই স্তর অথবা বাই ডিরেকশনাল পরিষেবা সাপ্লাই রিলেশনশিপ নেটওয়ার্ক যেমন পরিষেবার শ্রেণী হচ্ছে মন কাস্টমার হচ্ছে পেশেন্ট সে একটা মানসিক যন্ত্রনায় ভুগছে এখানে পরিষেবা প্রোভাইডার একজন মেন্টাল থেরাপিস্ট ও পরিষেবার ফল হিসাবে এক্ষেত্রে হতে পারে প্রেসক্রিপশন ও সেটাতে লেখা মেডিসিনের জন্য হতে পারে ফার্মেসির প্রয়োজন এক্ষেত্রে ফার্মাসি ও থেরাপিস্ট উভয়ই রোগীকে পরিসেবা দিচ্ছে ও এখানে নেটওয়ার্ক তৈরি হয়েছে এইভাবে রোগী ফার্মাসি ও থেরাপিস্ট এর মধ্যে এক প্রকার ইন্টারঅ্যাকটিভিটি আছে তাছাড়া চিকিৎসক রোগী ও প্যাথলজি ল্যাব মিলে একই প্রকার ছোট নেটওয়ার্ক গঠন করে অথবা একজন ড্রাইভার গাড়ির মালিক এবং গ্যারেজ একটা নেটওয়ার্ক হয় অথবা আরও একটু গভীরে গেলে আছে এক মেশিন শপ যে সম্পূর্ণ ইঞ্জিন পুননির্মাণ করে গ্যারেজে পরিষেবা দেয় যেটা ব্যবহার করে আবার সেই গ্যারেজ টি ড্রাইভারকে পরিষেবা দেয় এটা কোন ধরনের নেটওয়ার্ক বা লিংকেজ তৈরি হওয়া এখানে গ্যারেজ মেশিন শপ ড্রাইভার মালিক সবাই আছে যেমন ধরুন একজন হোম বায়ার মর্টগেজ কোম্পানি ও এইরকম পরিষেবা যেমন বাড়ির টাইটেল সার্চ এখানে আপনি দেখছেন বিভিন্ন বাই ডিরেকশনাল লিংকেজ তৈরি হয়েছে এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আগে যা অবস্থা ছিল তার তুলনায় এখন তাতে কি কি পরিবর্তন হয়েছে আগে পরিষেবা যারা পেত তারা প্যাসিভ থাকতো এই নেটওয়ার্ক ও ইকোসিস্তেম তৈরি হওয়ার ফলে তারা এখান কো প্রডিউসার রূপে একটিভ এই কোর্সে এটা আমরা বহুবার আলোচনা করেছি পরিষেবার ফ্লো আগে প্রায়ই ডিমান্ড এর জন্য অপেক্ষা করতো আজ পার্টনারদের মধ্যে তীব্র ডিজিটাল এ্যাকটিভিটির কারণে এটা ডিমান্ড এর সাথে সাথে তৈরি হয় বা পাওয়া যায় পূর্বে যেরূপ পাইপলাইন প্রকারের ইনভেন্ট্রি রক্ষা করতে হতো আজ প্রায় তা লাগে না কারণ ডিমান্ড এর ব্যাপারে রিয়েল টাইম ইনফরমেশন সব সাপ্লায়ারের কাছে থাকে এটা এখন এক স্টেজ থেকে অন্য স্টেজে যাচ্ছে না যাতে আগে নেটওয়ার্কে বিলম্ব তৈরি হত এখন সবাই একে অপরের সাথে যুক্ত সুতরাং একজন প্যাসেঞ্জার যদি তার গোয়া পৌঁছানো এক সপ্তাহ পিছিয়ে দেয় সবাই একসাথে সেটা জেনে যেতে পারে সুতরাং সবাই এই পরিবর্তিত স্ট্যাটাস জানে এই ক্ষেত্রে কেউ আগের বুকিং স্ট্যাটাস হিসাবে গ্রাহকের জন্য অপেক্ষা করবে না তারা সবাই জানে যে সবকিছু বদলাতে হবে গ্রাহক ও তাদের সাথে ইন্তেরাক্ট করবে এবং তিনি জানেন যে সব পরিষেবা হয়তো পাওয়া যাবে না তাকে অন্য পরিষেবার খোঁজ করতে হবে সুতরাং ফ্লো অফ ইনফর্মেশন আপস্ট্রিম ডাউনস্ট্রিম এখন পুশ পুল এর উপর আধারিত ও সেখানে রিয়েল টাইম ট্রাকিং করে পাঠিয়ে দেওয়া এখন সম্ভব গ্রাহক সয়ং প্রোঅ্যাক্টিভলি ডিমান্ড ম্যানেজমেন্ট সিডিউল করতে পারে এটা আমরা এখন আলোচনা করব একটু আগে গোয়াতে পৌঁছানো নিয়ে আমরা যে আলোচনা করেছি যে ভাবে আমরা আগের প্রেজেন্টেশনে দেখেছি হোটেলরেস্তোরাঁ ট্যুর অপারেটর বিভিন্ন প্রকারের এক্সকার্শন ফেসিলিটি সবকিছু একটা ইকোসিস্টেমের অন্তর্গত যেহেতু গ্রাহকের সঙ্গে কথাবার্তা হতে পারে তাই আপনি আগে থেকে উদ্যোগ নিয়ে রিসিডিউলিং ও পরিবর্তন নিয়ে কথা বলতে পারেন এর ফল হিসাবে ক্যাপাসিটি ম্যানেজমেন্ট বিভিন্ন উপায়ে করা যেতে পারে সুতরাং ক্যাপাসিটি কনস্ট্রেন এখন ম্যানেজ করা যায় লোকেদের ক্রস ট্রেনিং এর দ্বারা পরিবর্তনে ও অন্য ধরনের আউটসোর্স সম্পর্কের কারণে এতে ক্যাপাসিটি ম্যানেজ করা অনেক সহজ হয়েছে ক্ষতি বা নষ্ট হওয়া আটকানো গেছে এইসব আকর্ষণীয় জিনিস পরিষেবা ব্যবসাতে উঠে এসেছে প্রযুক্তির উপস্থিতির কারণে আমি একটি আকর্ষণীয় ডায়াগ্রাম দিয়ে শেষ করবো কিভাবে বাস্তবে এই ইকোসিস্টেম সময়ের সাথে সাথে ডেভেলপ হল আপনি উদাহরণস্বরূপ বলতে পারেন দিল্লি গুরগাঁও নয়ডা গাজিয়াবাদ এখন নেটওয়ার্কের অংশ যা হাইস্পিড বিভিন্ন প্রকার যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সংযুক্ত এখানে আছে রেলওয়ে সিস্টেম এবং বেশি আকর্ষণীয় মেট্রো লিংকেজ যেটা হাইস্পিড ট্রান্সপোর্ট খুব সহজ ও সম্ভব করে তুলেছে ধরুন এটা হচ্ছে ফারিদাবাদ এটা হচ্ছে গুরগাঁও আর এটা দিল্লি যেখানে আমরা পাচ্ছি দিল্লি মেট্রো যা ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন এর এই সব জায়গা কে কানেক্ট করছে যাকে সংক্ষেপে NCR বলা হয় আপনি দেখুন এই লাইফ লাইন মত কানেক্টিভিটি গড়ে ওঠার জন্যএটা এখানে নেটওয়ার্কের কান্ড গঠিত হয়েছে যেটা প্রায় সব পয়েন্টকে ছুঁয়ে যায় সুতরাং পরিষেবার সংযোগস্থল যেমন মেট্রো স্টেশনে আপনি বিভিন্ন প্রকার পরিষেবা উঠে আসতে দেখছেন যেভাবে যেভাবে মেট্রো সেবা ম্যাচিওর করবে সেই ভাবে প্রতিটা মেট্রো স্টেশনে বিভিন্ন প্রকার পরিষেবার ইকোসিস্টেম গড়ে উঠবে এটা কনভেনিয়েন্স স্টোর মেডিক্যাল শপ রেস্তোরাঁঅফিস বিল্ডিং মল ডিপার্টমেন্ট স্টোর ব্যাংক এরা সব এই সংযোগস্থলের চারপাশে ক্লাস্টার রূপে গড়ে উঠবে এটা পৃথিবীর অধিকাংশ শহরেই ঘটেছে আমাদের দেশেও অবশ্যই ঘটবে সুতরাং এটা সম্ভব হয় পরিষেবার প্রকৃতি বদলানোর জন্য আমি অন্যভাবে এগোনোর চেষ্টা করছি বাস্তবে একটি ইন্টারনেট শপ ও একটি ফিজিক্যাল শপ যারা ব্যাকগ্রাউন্ডে যুক্ত আছে এখানে গ্রাহক ইন্টারনেটে জিনিস পছন্দ করে ফিজিক্যাল স্টোরে ডেলিভারি নিতে পারে আবার ফিজিক্যাল স্টোরে ব্রাউজ করে ইন্টারনেট স্টোর থেকে কেনাকাটা করে কিছু ক্ষেত্রে এই দোকান ও ব্যাকগ্রাউন্ড পরিষেবা একটি সংস্থার XYZ এর অংশ হতে পারে অথবা তারা বাস্তবে সহযোগী প্রতিযোগিতা মূলক সম্পর্কে থাকতে পারে ডুয়েল সম্পর্ক হতে পারে এবং সব সময় গ্রাহকরা প্রেফারেন্স পাবে শেষে আমি বলতে চাই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির উন্নতির উপর ভর করে বিভিন্ন প্রকার নেটওয়ার্কের এর গড়ে ওঠার কারণে আমরা বিভিন্ন ধরনের নেটওয়ার্ক উঠে আসতে দেখছি এটা পরিষেবা ইকোসিস্টেম রূপে কাজ করে ইকোসিস্টেমের প্রতিটা সত্তা সার্ভিস দেওয়ার দিকে ফোকাস করে প্রতিটা সত্তা নিজের কোর সক্ষমতা উপর ফোকাস করে এর ফলে সব ইকোসিস্টেম আজ বেশি এফিসিয়েন্ট ও কার্যকর হচ্ছে এবং অনেক ধরনের পরিষেবা কম মূল্যে পাওয়া যাচ্ছে আমরা বিভিন্ন প্রকার সম্পর্ক ও ট্র্যাডিশনাল গ্রাহকের ভূমিকা ও পরিষেবা প্রোভাইডার এবং কম্পিটিটর ও সহযোগিতার মধ্যে মিশে যাওয়া দেখছি এমেরজিং রিলেশনশিপ এর এই ডুয়ালিটি যে ডুয়ালিটিতে গ্রাহক কখনো পার্টনার হয়ে যায় আবার পার্টনার কখনো গ্রাহক হয়ে যায় এগুলির ফলে গ্রাহক পরিষেবা ম্যানেজমেন্টে নতুন প্যারাডাইম তৈরি হয় যেটা আরেকটি কোর্সে অ্যাডভান্স বিষয়ের আলোচনার সময় ভালো করে বোঝাতে পারব অবশ্য ইমার্জিং অবস্থার কিছু প্রধান ইস্যু আমি পরবর্তী লেকচারে আলোচনা করব